এবার এই মডিউলে আমরা কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিক্সের কয়েকটি অ্যাপ্লিকেশন এবং বিশেষত ইনভার্স ইমেজিং নামে গবেষণার একটি আকর্ষণীয় ক্ষেত্রের কথা বলব আমরা সকলেই ইমেজিং শব্দটি শুনেছি এবং সাধারণত আমরা ভাবতে পারি যে কোনও ক্যামেরা ছবি তোলে তবে এখন প্রশ্নটি কি একই জিনিস মাইক্রোওয়েভ ব্যবহার করে অর্জিত হতে পারে এটিই আমরা অন্বেষণ করার চেষ্টা করব এবং আমরা দেখতে পাবো কী কী সুবিধা এবং অসুবিধা এবং কিছু চ্যালেঞ্জ ঠিক আছে প্রথমেই দেখতে হবে ইনভার্স ইমেজিং কি সুতরাং আপনারা এখন পর্যন্ত এই কোর্সটি দেখেছেন সম্পূর্ণরূপে সমস্যাগুলির বিষয়ে আমি যখন কোনও ফরোয়ার্ড সমস্যা বলি তখন এর অর্থ কী আপনারা জানেন আপনাদের permittivity দেওয়া হয়েছে আর E ও বলা আছে এই দুটি আপনাকে দেওয়া হল এবং আপনাকে বিকিরিত বা বিক্ষিপ্ত ক্ষেত্রটি ঠিক খুঁজে পেতে হবে এটিই আমরা ইন্টিগ্রাল সমীকরণ পদ্ধতি সসীম উপাদান পদ্ধতি এবং সসীম পার্থক্য সময় ডোমেন পদ্ধতিতে করেছি এবং আমরা এটাও জানি যে আপনি সমীকরণের একটি ম্যাট্রিক্স সিস্টেম পান যার পুরো র্যাঙ্ক রয়েছে এবং সুতরাং এটির একটি অনন্য সমাধান রয়েছে সুতরাং পূর্ববর্তী মডিউলগুলিতে আপনি অধ্যয়ন করেছেন এমন একটি স্বতন্ত্রতা উপপাদ্যও রয়েছে যা আমাদের বলে দেয় একটি নির্দিষ্ট শর্ত রয়েছে যা অনন্য সমাধান ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে আরও আকর্ষণীয় সমস্যা হল একে বিপরীত সমস্যা বলে তাহলে বিপরীত সমস্যাটিতে কী ঘটে আমাকে বিক্ষিপ্ত ক্ষেত্র দেওয়া হয়েছে এটিই আমাকে দেওয়া হয় এবং প্রশ্নটি হল স্পেসের অপেক্ষক হিসাবে permittivity কী সুতরাং কমপক্ষে আপনি তিনটি বিভিন্ন ধরণের উদাহরণ জানেন যে এখানে তা দরকারী উদাহরণস্বরূপ সমাহিত জমিতে খনি সনাক্তকরণ সুতরাং আমরা বলবো যে আপনি জানেন যে আপনার এখানে কিছু জায়গা রয়েছে আপনার এখানে কিছু ল্যান্ডমাইন রয়েছে এবং আপনার কাছে যা আছে তা এক ধরণের সেন্সর সুতরাং এটিকে অ্যান্টেনার অ্যারের মতো ভাবা যেতে পারে ওনারা সর্বত্র ক্ষেত্রগুলি প্রেরণ করছেন এবং যা ঘটেছিল তা হল যখন এটি এই বস্তুকেআঘাত করে ঠিক তখন কিছু ক্ষেত্র আবার ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই অ্যান্টেনার ট্রান্সমিটার এবং রিসিভার উভয়ই সেখানে থাকবে সুতরাং এটি কী করছে আপনি বাছাই করে জমির উপর দিয়ে বিক্ষিপ্ত ক্ষেত্রগুলি সংগ্রহ করুন এবং তারপরে আপনি গাণিতিক সমস্যাটি সমাধান করে ধরে নেবেন যে এগুলো এখানে ফুটিয়ে তোলা হচ্ছে না স্পেসের অপেক্ষক হিসাবে permittivity কী তা পেতে সুতরাং এই epsilon r স্পেসের ফাংশন হিসাবে খুব গুরুত্বপূর্ণ যদি আমি এই ডোমেনে এটি পেতে সক্ষম হই এর অর্থ আমি epsilon r মানে relative permittivity পেয়েছি এখন আপনি জানেন যে সাধারণত এই ল্যান্ডমাইনগুলি বিভিন্ন উপাদান থেকে তৈরি করা হয় এটি কোনও ধাতব হতে পারে এটি প্লাস্টিক বিস্ফোরক হতে পারে বা যা কিছু কাদার permittivity থেকে আলাদা সুতরাং এটি আলাদা কিছু হিসাবে দেখা উচিত আমি বলতে পারি মনে হচ্ছে যে এখানে কিছু অস্বাভাবিক কিছু যেটা বের করতে হবে এটি একটি ব্যাবহার অন্যান্য অ্যাপ্লিকেশন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যাকে কাঠামোগত স্বাস্থ্য বলা হয় তাই কাঠামোগত স্বাস্থ্য কি উদাহরণস্বরূপ যা কিছু হতে পারে আপনি কিছু কংক্রিটের সেতু বা ফাটল জানেন যা সিভিল ইঞ্জিনিয়াররা এই ধরণের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আমরা বলতে পারি যে আমার কিছু কাঠামো আছে এবং আমি চাই না আমি এটি সঠিকভাবে খুলতে পারি কিনা বলা যায় যে ভার বহনকারী প্রাচীর রয়েছে আমি এটি জানাতে পারি না যে এটির মধ্যে কোনও ফাটল রয়েছে কি না তবে আমি যদি স্পেসের অপেক্ষক হিসাবে εr পেতে পারি তবে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্র্যাক চলছে সুতরাং সেই তথ্যটি কোনওভাবে বিক্ষিপ্ত ক্ষেত্রে রয়েছে এবং আমি এটিকে আবার ফিরে পেতে চাই এবং অন্য একটি অত্যন্ত আকর্ষণীয় সমস্যা হল স্তন ক্যান্সার সনাক্তকরণ সুতরাং আমরা ঠিক এগিয়ে যাব তাই আমি এ বিষয়ে অনেক কথা বলব সুতরাং কীভাবে এটি সম্ভব এবং ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সুতরাং সেট আপ কি পরিষ্কার ইনভার্স ইমেজিং বলতে কী বোঝায় বিপরীত কারণ এটি একটি বিপরীত সমস্যা ইমেজিং কারণ আমরা permittivity র একটি চিত্র পেতে চাই এবং permittivity গুলি জটিল হতে পারে তাতে কোনও সমস্যা নেই আমি একটি বাস্তব অংশ পাব এবং আমি একটি কাল্পনিক অংশ পাব সুতরাং বিপরীত ইমেজিং কি আমি যেমন বলেছি আমরা ঠিক স্তন ক্যান্সার নিয়ে আরও কথা বলব সুতরাং এটি কেবল কিছু তথ্য যা আমাদের সকলের জানা উচিত সুতরাং ভারতে এইমস দ্বারা খুব সম্প্রতি একটি গবেষণা করা হয়েছিল এবং রেটযুক্ত স্তন ক্যান্সারে ভারতীয় মহিলার মধ্যে ঘটনা এবং মৃত্যুর উভয়ই সর্বোচ্চ হার রয়েছে আগে এটি সার্ভিকাল ক্যান্সারে ব্যবহৃত হত এখন এটি স্তন ক্যান্সারেও ব্যবহার হয় আর আমরা সকলেই জেনেছি নিজের পরিবার বা বন্ধুদের মধ্যে একটি সাম্প্রতিক সময়ে এটির সংস্পর্শে এসেছেন এবং যা খুব উদ্বেগজনক তা হল এখানে একটি অনুপাত রয়েছে ঘটনাগুলিতে মৃত্যুহার বলে এমনই তার মানে এই যে 100 জন লোক যদি এই রোগে আক্রান্ত হয় তবে কতজন মারা গেল সুতরাং গ্রামাঞ্চলে এই সংখ্যাটি খুব বেশি 66 শহরাঞ্চলে এটি 8 টিরও কম এটি গ্রাম্য ভারত এবং শহুরে ভারতের মধ্যে একটি বিশাল পার্থক্য তাই এই গবেষণাটি ডায়াগনস্টিক এইডগুলির অভাবের অন্যতম প্রধান কারণও চিহ্নিত করেছিল এখন পর্যাপ্ত স্ক্রিনিং হচ্ছে না যা ঘটছে এবং আপনি এটি বহুবার সনাক্ত করার সময় পাবেন যাতে দেরি না হয় এবং গ্রামাঞ্চল ও শহুরে ভারতের মধ্যে কেন এত বড় পার্থক্য রয়েছে তা কেবল কোনও ধরণের ডায়াগনস্টিক সরঞ্জামের অ্যাক্সেস এবং খরচের ওপর সুতরাং এটাই আসল ব্যপার সুতরাং আসুন এখন কীভাবে জিনিসগুলি করা হয় তা দেখুন অবশ্যই একটি এমআরআই আমরা সকলেই এমআরআই প্রযুক্তির বিস্ময়ের কথা শুনেছি সুতরাং এটি মানব শরীরের যে কোনও অংশের খুব সঠিক যথাযথ চিত্র তৈরি করে কেবল স্তনের সমস্যা নয় এটি একটি উপায় এবং অন্যদিকে ডানদিকে দেখানো হয়েছে এটিকে একটি এক্স রে বলা হয় যা এমন কিছু যা আপনারা সকলেই পরিচিত এখন এই দুটি পদ্ধতিই যদি আপনি দেখতে পান এবার আসুন আমরা এমআরআই সম্পর্কে কিছু বলি অবশ্যই এটি ব্যয়বহুল প্রত্যেকের এটি সামর্থ্য নয় এবং এটি অনেক সময় নেয় ঠিক এটি কেবল মেশিনে সময় নয় রোগীর সমস্ত কিছু করার জন্য প্রস্তুতির সময় এবং এটির সমস্ত সময় ব্যয় করা এবং এর অঙ্গটি যা গ্রামাঞ্চলে সীমাবদ্ধ তা বোঝায় শহুরে কেন্দ্র যেখানে এই ধরণের ব্যয়বহুল সরঞ্জাম রয়েছে আপনি প্রতিটি গ্রামে এমআরআই মেশিন রাখার কথা ভাবেন না এই ডিভাইসটি সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আপনার কাছে বিদ্যুত সরবরাহ নেই সুতরাং এমআরআই নিয়ে সমস্যা এক্সরে নিয়ে সমস্যা কী ছাত্র ছাত্রীঃ বিকিরণ সুতরাং এক্স রে সস্তা আমি বলতে চাইছি এটি এত ব্যয়বহুল নয় যে আপনি এটি দেশের অনেক জায়গায় এটি ধারণ করতে পারেন তবে সমস্যাটি এটিতে রয়েছে এটি বিকিরণের ক্ষতি করে সুতরাং তাই ডাক্তাররা বলবেন যে খুব বেশি এক্স রে করবেন না আপনি জানেন যে আপনি নির্দিষ্ট সময়কাল জানেন কারণ আপনি যত বেশি এক্স রেতে প্রকাশ করবেন তত বেশি জিনগত পরিবর্তন ঘটতে পারে এবং যদিও আপনি ক্যান্সার সনাক্ত করার চেষ্টা করছেন খুব ঘন ঘন এক্স রে হওয়ার কারণে আপনার ক্যান্সার হওয়ার অবসান হতে পারে সুতরাং এখানে প্রশ্ন মাইক্রোওয়েভ যে কোনও উপায়ে আমাদের সহায়তা করতে পারে কি না সুতরাং অবশ্যই আমাদের এমন পদ্ধতি দরকার যা আমাদের নিরাপদে থাকতে দেবে মানে বিকিরণের ক্ষতি হবে না এবং পল্লী ভারত এবং শহুরে ভারতের মধ্যে এই বিরাট বিভাজন যদি কমিয়ে আনতে হয় তবে তা দ্রুত সাশ্রয়ী হতে হবে অবশ্যই অভূতপূর্ব এমন কিছু যা প্রত্যেকে সঠিকভাবে চায় আমি এই অধিকারটি যাচাই করতে প্রতিবার বায়োপসি করতে চাই না সুতরাং আক্রান্ত কেউ হল না এবং আমরা অনাক্রমনাত্মক অধিকার চাই সুতরাং দাবিটি হল মাইক্রোওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি RF প্রযুক্তিটিতে কমপক্ষে এই দুটি কারণে সম্ভাবনা রয়েছে প্রথম কারণটি হল RF তরঙ্গগুলি মানুষের টিস্যুগুলিকে প্রবেশ করতে পারে এবং স্থায়ী ক্ষতি করতে পারে না সুতরাং আমরা সেল ফোন ব্যবহার করে যাচ্ছি এটি কমপক্ষে ২ ৩ দশক ধরেও রয়েছে সুতরাং এটির অর্থ এই নয় যে এটি যদি সত্যই অনিরাপদ তাও পকেটে সেল ফোন বহন করা হবে এমন ব্যক্তিদের ক্ষেত্রে রয়েছে যেগুলি বেস স্টেশনগুলির কাছে খুব বেশি সময় ব্যয় করেছে যেখানে বিকিরণশক্তি অনেক বেশি এবং এটি কিছু স্বাস্থ্য প্রভাবের কারণ হিসাবে পরিচিত যা অন্য জিনিস তবে যখন আমি কোনও ফোন থেকে বিকিরণের মাত্রা সম্পর্কে কথা বলি এটি আমাদের পক্ষে খুব বিপজ্জনক কিছু নয় সুতরাং আমরা জানি যে তারা সঠিকভাবে ক্ষতি করে না সুতরাং এটি নিরাপদ এটির নিরাপদ অংশ অন্য অংশটি হল উপাদানগুলি খুব সস্তা কারণ টেলিযোগাযোগ আপনি আজকাল মোবাইল ফোন একটি সাধারণ সেট কত দামে পান সাধারণ ফোনটি আপনি 1000 2000 টাকায় পেতে পারেন যা আপনাকে জানিয়ে দেয় যে আরএফ উপাদানগুলি ট্রান্সমিটার রিসিভার এবং ভিতরে থাকা আরএফ সার্কিটরিটি সস্তা অন্যথায় আমরা যে জায়গাতেই ওয়াই ফাই পাই সেখানে যে কোনও জায়গায় ওয়াই ফাই আছে এবং ওয়াই ফাই কী ফ্রিকোয়েন্সিতে কাজ করে ২৪ গিগাহার্টজ সুতরাং 1 থেকে 10 গিগাহার্টজ এই সীমার মধ্যে আপনি সস্তা ব্যয়কারী শেল্ফ উপাদানগুলি বন্ধ করতে পারেন আপনাকে এটির নকশা করতে হবে না আপনি এটি কিনতে পারেন ইমেজিং অ্যাপ্লিকেশানে কি হবে কম্পাঙ্ক পরিধি তাই এটা বলা হয়েছে এটা মোটামুটি 1 থেকে 10 গিগাহার্টজ থাকবে ছাত্র ছাত্রীঃ টেটরা হার্টজ কি এবার টেরাহার্জ নিয়ে কিছু জানবো এর অন্যান্য সমস্যা আছে একটি উৎস তৈরি করতে হবে যা টেরাহার্জ তৈরি করতে পারে এটি নিজেই একটি চ্যালেঞ্জিং সমস্যা সুতরাং টেরাহার্জ উৎসগুলি নিজেরাই ব্যয়বহুল সুতরাং আপনার মূল লক্ষ্যগুলির একটি হল এটি স্বল্প ব্যয় বজায় রাখা আপনি খুব ব্যয়বহুল উত্সের দ্বারা এটি পরাস্ত করতে চান না সুতরাং আপনি জানেন যে উত্স ব্যয়বহুল বা ডিটেক্টর ব্যয়বহুল এবং এই সমস্ত জিনিসগুলি তারপরে কোনও এক সময় আপনি সময় উল্লেখ করুন 0949 পাশাপাশি এমআরআই এর মতো করবেন এটি ঠিক যে টেরাহার্জ আপনাকে আরও ভাল রেজোলিউশন দেবে এবং প্রকৃতপক্ষে এই বিমানবন্দরগুলির সুরক্ষা রয়েছে যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে যেখানে তাদের একটি টেরাহার্জ স্ক্যানার পূর্ণ বডি স্ক্যানার রয়েছে যা আপনাকে বিভিন্ন অবজেক্টের উপস্থিতিটি সঠিকভাবে দেখায় তবে সেগুলি খুব ব্যয়বহুল সরঞ্জাম ছাত্র ছাত্রী তবে এই টেরাহার্জ কম অনুপ্রবেশকারী ইক্যুইটি হিসাবে সঠিক সুতরাং অবশ্যই টেরাহার্জ এর অনুপ্রবেশ গভীরতা অনেক কম আছে সুতরাং এই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি 1 থেকে 10 গিগা হার্টজ এ আমরা আশা করতে পারি যে আমি শরীরের উপাদানগুলি এবং উপাদানগুলির মাধ্যমে এটি পেতে পারি আমি খুব কমে যেতে চাই না কারণ আমি কম ফ্রিকোয়েন্সিগুলিতে যেতে যেতে তরঙ্গ দৈর্ঘ্যের কী ঘটে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তাই একটা ছবি পাওয়া যাবে কিন্তু এটা বেশ ছোট রেসিলউশান imaging resolution হল পরাধীন যা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য এর ওপর সুতরাং অন্তর্নিহিত পদার্থবিজ্ঞানের কথা কি যা আমাদের জানায় বা কল্পনা করতে পারে তা বলে প্রত্যেকেই স্কুলে এই নিরিক্ষায় দেখেছেন আপনার কাছে প্রিজম এবং আলো রয়েছে এবং আলো ঠিক বেঁকে যায় এখন কেন অল্প বেঁকে যায় তার সুনির্দিষ্ট কারণ হল সমস্ত বর্ণের আলাদা আলাদা refractive index রয়েছে যা আরও বিস্তারিত ব্যাখ্যা তবে আপনি যা দেখতে পাচ্ছেন তা হল আলোর এই অংশটি কেন প্রথমে বাঁকা হল কারণ এটি একটি ভিন্ন মাঝারি ভিন্ন refractive index এর মুখোমুখি হয়েছিল যা তরঙ্গকে ছড়িয়ে দেওয়ার কারণ বা এই ক্ষেত্রে আমরা refract কে সঠিক বলব এখন একই নীতিটি আমি মাইক্রোওয়েভ বিকিরণে সরাসরি প্রয়োগ করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এটি একটি প্রস্থচ্ছেদ যাকে বলে ব্রেস্ট টিস্যু যা হালকা নীল দ্বারা দেওয়া হয় এবং এতে বিভিন্ন উপাদান রয়েছে সুতরাং এই উপাদানগুলি সিন্থেটিকভাবে উত্পন্ন হয়েছে তবে তারা এমন কিছু জিনিসের সাথে সামঞ্জস্য করতে পারে যা আপনি জানেন কিছু টিস্যু এবং ক্যান্সারযুক্ত টিস্যু হালকা নীল উদাহরণস্বরূপ হতে পারে এই সমস্ত কিছুতে রক্ত সুতরাং যখন আমি এই মাধ্যমের মাধ্যমে একটি তরঙ্গ প্রেরণ করি তখন কি ঘটে যায় প্রতিবার যখন এটির সাথে বিভিন্ন refractive index বা ভিন্ন permittivity দেওয়া হয় তখন তরঙ্গকে কিছুটা বিক্ষিপ্ত থাকতে হয় যা আমরা দেখেছি এখন আমরা এটি বিক্ষিপ্ত ক্ষেত্র প্রক্রিয়াটি আবার একত্রিত করব এবং এমন একটি চিত্র নেওয়ার চেষ্টা করব যাতে ধারণাটি সঠিক হয় সুতরাং আরও সুনির্দিষ্টভাবে এর অর্থ এটি জানা গেল সুতরাং জীববিজ্ঞানীরা এটি করেছেন তারা তুলেছেন ক্যান্সারজনিত টিস্যু এবং তারা স্বাস্থ্যকর সমস্যাটি বের করেছেন এবং তারা মাইক্রোওয়েভ বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করেছেন সুতরাং তারা এই টিস্যুগুলির permittivity সম্পর্কে অধ্যয়ন করেছে সুতরাং অবশ্যই ক্যান্সারযুক্ত টিস্যুগুলির স্বাস্থ্যকর সমস্যা থেকে আলাদা permittivity রয়েছে যা প্রথম উপসংহারে সঠিক ছিল যার ফলস্বরূপ এটির তড়িৎচুম্বকীয় ক্ষেত্রটি আলাদাভাবে ছড়িয়ে যায় এবং সেই তথ্যটি কোনওভাবে পরে বিক্ষিপ্ত ক্ষেত্রে এনকোড হয়ে যায় সুতরাং আপনি এই ক্ষেত্রে কল্পনা করতে পারেন এবং আমি এখানে কিছু ঘটনা তরঙ্গ প্রেরণ করছি যদি আমার এই ব্লবটি এখানে থাকে তবে যদি এই অঙ্কুরটি না থাকে তবে এখান থেকে তরঙ্গের কী হবে এটি কেবল সরাসরি এবং মধ্য দিয়ে যেতে হবে তবে এখন এই ব্লবটি হওয়ায় শব্দ তরঙ্গটি ডানদিকে ফিরে প্রতিফলিত হয় সুতরাং এই তথ্য অপ্রত্যক্ষভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রের মধ্যে এনকোড করা হচ্ছে সুতরাং তথ্যটি এখানে রয়েছে আর এটিকে বাইরে টানতে হবে ছাত্র ছাত্রী প্রতিফলন হবে একমাত্র স্বাস্থ্যকর টিস্যু থেকে স্বাস্থ্যকর টিস্যু থেকেও প্রতিফলন ঘটবে সঠিকভাবে সুতরাং তিনি ঠিক বলেছেন যে প্রতিচ্ছবি যে কোনও সময় ঘটবে যখনই refractive index এ পরিবর্তন ঘটে সুতরাং আমরা কীভাবে স্বাস্থ্যকর এবং ক্যান্সারজনিত টিস্যুর মধ্যে পার্থক্য করব তা নিয়ে কথা বলব এই ধারনা আমাদের স্তন ক্যান্সার সনাক্তকরণের সেটআপ তৈরি করে দেয় সুতরাং আসুন আমরা ধাপে ধাপে ধাপে এগিয়ে যাই সুতরাং এটি ধাপ 1 সুতরাং আমি এখানে এই capital D প্রদর্শিত করলাম অনুসন্ধানের জন্য এটি মাথার প্রস্থচ্ছেদ স্তনের প্রস্থচ্ছেদ বা গাছের কাণ্ড এমন কিছু হতে পারে আমি বলছি D এর ভিতরটা অজানা আমি permittivity নির্ধারণ করতে চাই তো আদপে আমি কী করব এটি এই বস্তুটির চারপাশে ট্রান্সমিটার এবং একগুচ্ছ রিসিভার রয়েছে সুতরাং এই প্রতিটি জিনিস ট্রান্সমিটার এবং রিসিভার উভয় হিসাবে কাজ করতে পারে সুতরাং আমি যা করছি তা হল আমি এখান থেকে একটি ঘটনা তরঙ্গ প্রেরণ করছি এটি ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই সমস্ত কিছুর দ্বারা ঠিক তা সংগ্রহ করা হবে সুতরাং আমি একটি কার্যকর ক্ষেত্র পেয়েছি তাই অনেকগুলি প্রতিফলিত বা বিক্ষিপ্ত ক্ষেত্র পরে আমি এটিকে স্যুইচ অফ করি এবং পরবর্তী টিকে চালু করি সুতরাং আমি এই অংশকে বন্ধ করব এই অংশকে চালু করব এবং একই পরীক্ষাটি আবার করব সুতরাং যেহেতু বস্তুটিকে আবর্তিতভাবে প্রতিসাম্পিত হওয়ার দরকার নেই আমি যখন এটি বিভিন্ন কোণ থেকে দেখছি তখন আমি বিভিন্ন তথ্য পেয়ে যাব সুতরাং এই সমস্ত তথ্য সঞ্চিত এবং এখন শারীরিক পরীক্ষা শেষ আমার আর কিছুই করার নেই ডেটা সংগ্রহের জন্য আমাকে যা করতে হবে তা হল এটির আক্রমণাত্মক দিকে আমি যাচ্ছি না এবং কাটছি না বা উত্সাহিত করছি না বা এর মতো কিছু করছি এবং দ্বিতীয় ধাপটি যেখানে আসল চ্যালেঞ্জ সুতরাং আমি এই ক্ষেত্রগুলি ব্যবহার করেছি যা আমি সংগ্রহ করেছি এবং একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি এই গাণিতিক সমস্যাটিকে বলা হয় স্পেসের অপেক্ষক হিসাবে permittivity এর জন্য বিপরীত সমস্যা সুতরাং আমি স্পেসের ফাংশন হিসাবে permittivity চাই এখন যেমন উল্লেখ করা হয়েছিল যে এটি হতে পারে যে স্বাস্থ্যকর টিস্যু তরঙ্গগুলিও ছড়িয়ে দেবে ক্যান্সার টিস্যু তরঙ্গগুলিও ছড়িয়ে দেবে সুতরাং এই সমস্ত কাজ করার পরে আমি কি করব সুতরাং এটি আসলে আমাদের নির্ণয়ের অংশটি 3 ধাপে নিয়ে আসে সুতরাং জীববিজ্ঞান এবং চিকিত্সা সম্পর্কিত জীববিজ্ঞান এবং চিকিত্সার লোকেরা ইতিমধ্যে কঠোর পরিশ্রম করেছে তারা স্বাস্থ্যকর টিস্যু অস্বাস্থ্যকর টিস্যু রক্ত ফ্যাট ক্যান্সারের permittivity গণনা করেছে এই সমস্ত জিনিস সারণীভুক্ত করেছে সুতরাং একবার আমার এই এপসিলনটি স্পেসের ফাংশন হিসাবে পেয়ে গেলে আমি কেবল প্রতিটি পিক্সেলটি দেখি এপসিলন এর মাণ কী নিকটতম ফিট কী এটি ফ্যাট এটি ক্যান্সার এটি কী ঠিক তাই আমি ক্যান্সার আছে কিনা তা নির্ণয় করতে পারি আপনারা কি ব্যাকস্ক্যাটার্ড ফিল্ড ব্যবহার করে এই পরীক্ষাটি পুনরাবৃত্তি করতে পারেন তার মানে আপনি কেবল একটি ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করতে চান ছাত্র ছাত্রী আমি কি এই লাবো ট্রান্সমিট এবং রিসিভারটি একক পক্ষে ব্যবহার করতে পারি ছাত্র ছাত্রী আমি কি এই লাবো ট্রান্সমিট এবং রিসিভারটি একক পক্ষে ব্যবহার করতে পারি সুতরাং আপনি বলছেন যে আমি এই ট্রান্সমিটারটি চালু রাখি অন্য রিসিভারের কেউই সেখানে নেই এবং আমি কেবল এই ক্ষেত্রটি সংগ্রহ করি ছাত্র ছাত্রী হ্যাঁ হ্যাঁ আপনি এটি করতে পারেন ছাত্র ছাত্রী এছাড়াও আচ্ছা ঠিক আছে সুতরাং সম্ভবত আমি এটি আপনার দিকে ঘুরিয়ে দেব সুতরাং ধরুন আমি সেখানে স্তন ক্যান্সার সনাক্তকরণ করছি সুতরাং আমি আপনাকে বোঝাতে চাইছি এটি আসলে ডিভাইসটির চেহারা কেমন হবে তার একটি শীর্ষ দৃষ্টিভঙ্গি সুতরাং রোগী শুয়ে আছেন এবং সেখানে একটি নলাকার চেম্বারের মতো রয়েছে এবং এতে রোগীকে কিছুটা নামিয়ে আনা হয় সুতরাং রোগী ট্রান্সমিটার এবং রিসিভার দ্বারা চারদিকে ঘিরে রয়েছে এবং আপনি এখানে ক্ষেত্রটি সংগ্রহ করেন আপনি কেবল এই সমস্যাটি সমাধান করতে চাইলে এবং স্বতঃস্ফূর্তভাবে ভাবছেন যদি আপনি এতগুলি রিসিভার পেয়ে থাকেন বা পরামর্শটি কেবল একটি ট্রান্সমিটার এবং রিসিভার পছন্দ করতে চান সুতরাং একটি ট্রান্সমিটার প্রেরণ করে আপনি ফিরে আসেন যা আপনার কাছে আসছে যা ভাল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা দরকার নেই সুতরাং যদি আপনার কাছে বিলাসিতা থাকে তবে সর্বত্র ট্রান্সমিটার স্থাপন করা ভাল আমি যেখানেই রিসিভারকে বোঝাতে চাইছি যাতে আপনি ট্রান্সমিটারে ফিরে না আসে এমন সমস্ত তথ্য সংগ্রহ করতে পারেন আমি বোঝাতে চাইছি সমস্যার মাত্রিকতা এখনই সেট করা হয়নি যা এটি 2D সমস্যার মতো দেখাচ্ছে তবে ডানদিকে আমার অর্থ এটি কোনও 3 ডি সমস্যা হতে পারে সুতরাং আমার কাছে অ্যান্টেনা রিসিভার এবং ট্রান্সমিটারগুলির একাধিক স্তর থাকতে পারে সুতরাং তখন আমাকে একটি 3 ডি বিপরীত সমস্যা সমাধান করতে হবে তবে উদাহরণ হিসাবে আমি এটি 2D সমস্যার মতো দেখায় এটি ঠিক হবে না এখন তাই এটি স্তন ক্যান্সারের জন্য এখন সেখানে ল্যান্ডমাইন সনাক্তকরণের মতো কোনও কিছুর জন্য স্পষ্টতই আমার মাটির নিচে রিসিভার থাকতে পারে না তো আমি সেখানে কি করতে পারি ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কী জানেন যে আপনি কোথাও রিসিভার না পেয়ে তথ্য হারাচ্ছেন এখন কি করা যাবে

ছাত্র ছাত্রীঃ সুতরাং একটি উত্তর হল আপনার কোনও বিকল্প নেই আপনাকে ব্যাকস্ক্যাটার্ড ফিল্ডের সাথে বাঁচতে হবে এটা কি একটি ভাল উপায় অনেক অ্যান্টেনা আছে সুতরাং যদি আমার কাছে এটি থাকে তবে এটি এখানেই আমার ডিভাইস সুতরাং আসুন আমি বলতে পারি যে আমার এখানে একটি ট্রান্সমিটার রয়েছে যা আমাকে স্থাপন থেকে বাধা দেয় একটি ট্রান্সমিটার নিয়ে কিছু করা যাক সুতরাং এটি ট্রান্সমিটার এটা আমাকে এখানে আরও রিসিভার স্থাপন থেকে বাধা দেয় কি ঠিক তেমন কিছুই নয় এটা একটি তরঙ্গ প্রেরণ করে এবং এটি ব্যাকস্ক্যাটার্ড ক্ষেত্রটিও ফিরে সংগ্রহ করে তবে আমি বলতে চাইছি এখানে উদাহরণস্বরূপ যদি সামান্য কোণযুক্ত বস্তু থাকে সুতরাং এই ক্ষেত্রটিও এই পয়েন্টগুলিতে ফিরে যাবে আরও তথ্য দেবে সুতরাং আমি যদি ল্যান্ডমাইন সনাক্তকরণ করতাম তবে আমি এটি করতাম সুতরাং এটি একটি অর্ধ স্পেসে ঠিক আমার কাছে কেবলমাত্র অর্ধেক স্পেসের অ্যাক্সেস রয়েছে সুতরাং আমার যতটা সম্ভব ট্রান্সমিটার এবং রিসিভারগুলি দেওয়া সম্ভব আকার ওজন এবং এই সমস্ত কিছু ঠিক আছে আপনি কি এমন উদাহরণের কথা ভাবতে পারেন যেখানে আপনার কাছে এমন বিলাসিতা নেই এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত উদাহরণ এখানে যেমন উদাহরণ একটি উদাহরণ সুতরাং আমরা উদাহরণস্বরূপ 1 টি স্তন ক্যান্সার সনাক্তকরণ দিয়ে শুরু করেছি আমি খুব ভালভাবে বিষয়টিকে ঘিরে রাখতে পারি তারপরে আমরা উদাহরণস্বরূপ 2 এ এসেছি যেখানে আমি বস্তুটি ঘিরে রাখতে পারি না তবুও আমি আরও রিসিভার ব্যাবহার করতে পারতাম ছাত্র ছাত্রীঃ বিমান বিমান ঠিক আছে বিমানের চেয়ে সামান্য কিছুটা সাধারণ কি ছাত্র ছাত্রীঃ আরসিএস আরসিএস হ্যাঁ ভাল না আরসিএস তবে অ্যাপ্লিকেশনটা ভালো ছাত্র ছাত্রীঃ সামরিক সামরিক এবং সাধারণ স্পেস ভিত্তিক রিমোট সেন্সিং আমার অর্থ পৃথিবীটি সঠিকভাবে অনুধাবন করার জন্য প্রতিটি দেশ তার প্রত্যন্ত সংবেদনশীল উপগ্রহগুলি চালু করে সুতরাং সেখানে আপনি জানেন যে আপনার মতো পৃথিবী রয়েছে এবং আপনার উপগ্রহটি এখনই এখানে এসে গেছে এটি একটি রাডার তরঙ্গ প্রেরণ করবে সুতরাং আমি কোনও প্যাসিভ উপগ্রহের কথা বলছি না যা কেবল ছবি তোলে আমি একটি রাডার সম্পর্কে কথা বলছি স্যাটেলাইট সুতরাং এটির একটি রাডার রয়েছে এটি ডালটি ডানদিকে পাঠায় এখানে এটি অবশ্যই একটি pulse প্রেরণ করে তরঙ্গটি মাটিতে যা আছে তার উপর নির্ভর করে সমস্ত দিকে ফিরে প্রতিফলিত হতে চলেছে তবে এটি স্পেসের একটি রাডার সুতরাং স্পেস এবং সময় সংগ্রহের জন্য একই পর্যায়ে রাডার উপগ্রহগুলির একটি ঝুলি থাকার আমার কি বিলাসিতা নেই সুতরাং এখানে আমার কাছে কেবল ব্যাকস্ক্যাটারযুক্ত তথ্যে অ্যাক্সেস রয়েছে সুতরাং এটি কিছুটা অর্থে সমস্যা 3 হল সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যা কারণ আমার কাছে খুব কম তথ্য আছে তবে আমি পুরো পৃথিবীটি ঠিকঠাক মানচিত্রের চেষ্টা করতে চাই সুতরাং মূল নীতিটি হল আপনি নিজের পক্ষে যতই কঠিনতর সমস্যা সীমাবদ্ধ করছেন তত বেশি সুতরাং কোনও ডিজাইনের আগে প্রদত্ত দৃশ্যে আমি কতটা তথ্য পেতে পারি তা সর্বাধিক করার চেষ্টা করুন উদাহরণস্বরূপ দেয়ালের ডানদিকে ফাটলগুলি যদি এটি একটি কলাম হত তবে আমার চারপাশের বিলাসিতা রয়েছে তবে আমার যদি বিশাল প্রাচীর থাকে তবে এটি সমস্যা 2 এর মতো হয় তবে আমি আপনার কাছাকাছি যেতে পারব না সুতরাং তারপরে আমার ঠিক একই তলে ট্রান্সমিটার রিসিভারের একটি অ্যারে থাকবে সুতরাং আপনি কীভাবে এটি করতে চান তা প্রকৌশলী হিসাবে আপনার উপর নির্ভর করে আসুন এখানে এটি এখানে লিখুন এটি দূরবর্তী সংবেদনশীল এবং এই দূরবর্তী সেন্সিংটি স্থান থেকে হতে পারে এটি কোনও বায়ুবাহিত রাডারের মাধ্যমেও হতে পারে যা সামরিক প্রয়োগের ক্ষেত্রেও বেশি সাধারণ আপনি একটি বিমানের উপরে রাডার মাউন্ট করেন